কোন বস্তুর জন্য যদি চাপ বাড়ে আয়তন কমে অর্থাৎ v এবং P দুটো আলাদা দিকে যাবে এবং এই ডিফারেনশিয়াল সবসময় নেগেটিভ I পজিটিভ বানানোর জন্য এর সামনে একটি বিয়োগ চিহ্ন বসানো হয় Iতারপর আসবে β সূত্র সাধারণত একটি বস্তুর জন্য তাপ বাড়লে আয়তন ও বাড়বে অর্থাৎ v আর T এক দিকে যাচ্ছে এবং β পজিটিভ I কিন্তু এটা কি সব সময় সত্যি